নমস্কার তো গতকাল আমরা আলোচনা করেছি মেশ বিশ্লেষণ নিয়ে এবং আমরা এও আলোচনা করেছিলাম যে কারেন্টের উৎস বর্তনীতে থাকলে কিভাবে মেশ বিশ্লেষণ করা যায় কারেন্টের উৎস স্বাধীন বা নির্ভরশীল হতে পারে তো এই বিশেষ ধারনাটি আমরা গতকালের ক্লাসে আলোচনা করেছিলাম সুতরাং আজকে আমরা আলোচনা করবো নোড বিশ্লেষণ নিয়ে তো দেখা যাক নোডাল বিশ্লেষণ বলতে কি বোঝায় আসলে নোডাল বিশ্লেষণ হলো নোড ভোল্টেজের সাহায্যে বর্তনী বিশ্লেষণের একটি পদ্ধতি তো মেশ বিশ্লেষণে আমরা আমরা জড়িত ছিলাম মেশ কারেন্টের সঙ্গে এবং আমরা মেশ কারেন্টকে ব্যবহার করে বর্তনীকে সমাধান করতাম এখানে আমরা নোডাল ভোল্টেজকে বর্তনীর চলরাশি হিসাবে গণ্য করবো বর্তনীটিকে সমাধান করতে এখন নোড হলো দুই বা দুয়ের বেশি শাখার সংযোগ বিন্দু তো যদি তুমি এই বিশেষ চিত্রটি দেখো তুমি দেখবে সেখানে 1 2 3 4 5 নোড আছে এখন যদি তুমি এই নোড 4 টিকে দেখো তাহলে দেখবে সেখানে ইম্পিডেন্স ZA ভোল্টেজের উৎস VX যুক্ত হচ্ছে অনুরূপভাবে নোড 1 এ ইম্পিডেন্স ZD ZA এবং ZB যুক্ত হচ্ছে তো নোড 1 এ তিনটি শাখা যুক্ত হচ্ছে একইভাবে নোড 3 এও তিনটি সংযোগ আছে যেটা হলো ZB ZE ZC নোড 5 এ দুটি সংযোগ আছে যেটা হলো ZC ও VY এই সবগুলি নোডের মধ্যে একটি নোডকে প্রমান নোড ধরতে হবে সেতা হলো নোড 3 এখন এই নোডটি এই নোডটির থেকে আলাদা কারণ এই নোডটিতে তিনটি শাখা আছে এবং এই নোডটিতে শুধুমাত্র দুটি শাখা আছে তো আমরা এই বিশেষ নোডটিকে কি বলবো এই বিশেষ নোডটিকে বলা হবে মুখ্য নোড এবং বাদবাকি নোডগুলিকে বলা হবে সাধারণ নোড তো এই বর্তনীতে মুখ্য নোড কোনটি তো এই বিশেষ বর্তনীটিতে মুখ্য নোড হলো নোড 1 নোড 2 ও নোড 3 যেখানে নোড 4 ও নোড 5 কে বলা হয় সাধারণ নোড তো দেখা যাক মুখ্য নোডের গুরুত্ব কি নোড ভোল্টেজ কি নোড ভোল্টেজ হলো কোনো একটি নির্দিষ্ট নোডের ভোল্টেজ অন্য একটি নোডের সাপেক্ষে যেটাকে বলা হয় প্রমান নোড তো আমরা এই চিত্র থেকে কি দেখতে পাচ্ছি এটাকে যদি তুমি দেখো V13 হিসাবে তার মানে V1 ভোল্টেজ নোড 3 এর সাপেক্ষে তো এইগুলি হলো নোড নোড ভোল্টেজ প্রমান নোডের সাপেক্ষে যেটা হলো এই বিশেষ ক্ষেত্রে নোড 3 এখন আমাদের কি করতে হবে আমাদের মুখ্য নোডগুলিকে বিবেচনা করতে হবে এবং আমরা ঐ নোডে যে ভোল্টেজগুলিকে নির্দিষ্ট করেছিলাম সেইগুলি হবে বর্তনীর চলরাশি নোডাল বিশ্লেষণে তো তুমি যদি এই নির্দিষ্ট চিত্রটি দেখো দেখবে V43 V13 V23 ও V53 হলো চারটি নোডাল ভোল্টেজ নোড 3 সবসময়েই শূন্য বিভভে থাকবে কারণ আমরা এটাকে প্রমান নোড বলে গণ্য করেছি সুতরাং এই নোডের সাপেক্ষে সবগুলিকে বিবেচনা করতে হবে তো নোড 4 ও 5 হলো সাধারণ নোড যেখানে নোড 1 ও নোড 2 হলো মুখ্য নোড তো বর্তনী বিশ্লেষণের নোডাল বিশ্লেষণে আমরা মুখ্য নোডের ভোল্টেজকে বিবেচনা করবো তো আমরা দেখেছি যে নোড 3 কে আমরা প্রমান নোড হিসাবে গণ্য করেছি এখন আমরা দেখলাম যে V13 ও V23 হলো যথাক্রমে নোড 1 ও 2 এর ভোল্টেজে নোড 3 এর সাপেক্ষে এখন যেহেতু আমরা জানি যে নোড 3 হলো প্রমান নোড তো আমরা কি করতে পারি সহজভাবে আমরা লিখতে পারি V13 এর পরিবর্তে V1 এবং V23 এর পরিবর্তে V2 কারণ আমরা জানি এটা সবসময়েই প্রমান নোডের সাপেক্ষে হবে তো V1 ও V2 হলো নোড চলরাশি মূলত আমরা বলতে পারি এটা হলো এই নির্দিষ্ট বর্তনীর বর্তনী চলরাশি এখন আমাদের নোডাল বিশ্লেষণের সামগ্রিক উদ্দেশ্য কি নোডাল বিশ্লেষণের উদ্দেশ্য হলো সমস্ত মুখ্য নোডের ভোল্টেজ নির্ণয় করা প্রমান নোডের সাপেক্ষে তো এক্ষেত্রে উদ্দেশ্য হলো V1 ও V2 এর ভোল্টেজ নির্ণয় করা এবং তারপর আমরা বের করতে পারবো প্রতিটি শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান সুতরাং যদি তুমি এই বর্তনীটিকে দেখো এবং V1 ও V2 মান বের করতে পারো তাহলে খুব সহজেই V4 এর মান বের করতে পারবে তো এখানে V43 কে লেখা যেতে পারে V4 এবং V53 কে লেখা যেতে পারে V5 তো যখন আমরা V1 ও V2 এর মান জেনে যাবো তখন আমরা V4 এর মান বের করতে পারবো কারণ এটা হল V1 Vx এবং V5 এর জন্য যদি আমরা V2 এর মান বের করতে পারি তাহলে আমরা পাবো V5V2Vy সুতরাং এই নোড ভোল্টেজ গুলি আমরা কখন পাবো তুমি খুব সহজেই কারেন্ট এর মান ওহমের সূত্র Ohms law দিয়ে বের করতে পারবে তো এখন তুমি নোড ভোল্টেজ নির্ণয় করার পদ্ধতি গুলিকে একত্রিত করতে পারো প্রথমে তোমাকে একটি নোড নির্বাচন করতে হবে যেটা হবে প্রমান নোড এবং তারপর সেখানে ভোল্টেজ নির্দিষ্ট করতে হবে যেমন V1 V2 Vn থেকে n - 1 নোড পর্যন্ত ভোল্টেজগুলি হবে প্রমান নোডের সাপেক্ষে এখন তোমাকে নিতে হবে n - 1 সংখ্যক নোড যেগুলি প্রমান নোডের থেকে আলাদা এবং সেখানে তোমাকে প্রয়োগ করতে হবে কির্শফের কারেন্ট সূত্র ও ওহমের সূত্র Ohms law নোড ভোল্টেজের রূপে শাখা কারেন্টগুলিকে প্রকাশ করতে তো এখানে তুমি লিখতে পারো প্রমান নয় এরকম নোডের সমস্ত সমীকরণগুলি কিন্তু যখন তুমি বর্তনীটিকে বিশ্লেষণ করবে তখন মুখ্য নোডের সমীকরণ গুলি নিয়ে বেশি চিন্তিত থাকবে কারণ মুখ্য নোডের সমীকরণ গুলি আগে সমাধান করতে হবে তারপর তুমি প্রমান নয় এরকম নোডের ভোল্টেজের মান পাবে এখন তোমাকে বাকি সমীকরণগুলিকে সমাধান করতে হবে অজানা নোডের ভোল্টেজ নির্ণয় করতে সুতরাং এই হলো তিনটি প্রধান পদক্ষেপ যেগুলি তুমি অনুসরন করবে নোড ভোল্টেজ নির্ণয় করতে এখন এই নির্দিষ্ট ক্রিয়াকলাপ আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবো মনে করা যাক এই বর্তনীটিকে যেটা আমরা আগে দেখেছিলাম এবং আমরা নোডাল বিশ্লেষণ প্রয়োগ করবো এবং নোড ভোল্টেজ V1 ও V2 এর মান নির্ণয় করার চেষ্টা করবো এবং সেইভাবে তুমি ভোল্টেজ ও কারেন্টের মান নির্ণয় করতে পারবে যেমন V5 ও V4 এবং শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এখন প্রথম নোড যেটা হলো নোড 1 কে নেওয়া যাক এখন যদি তুমি নোড 1 কে দেখো তাহলে দেখতে পাবে যে সমস্ত শাখা কারেন্টকে নোডের সাপেক্ষে বহির্মুখী মনে করা যেতে পারে তো কির্শফের কারেন্ট সূত্র অনুযায়ী ঐ সংযোগস্থলের সমস্ত কারেন্টের যোগফল শূন্য হবে এখন তুমি KCL প্রয়োগ করেছো তোমাকে I1 I2 ও I3 এর মান বসাতে হবে I1এর মান কত I1এর মান হবে V1 ও V4 এর ভোল্টেজের তফাৎ ভাজিত ZA তো V4 ভোল্টেজ কি V4 হলো Vx কারণ Vx যুক্ত আছে নোড 4 ও নোড 3 এর মাঝে তো I1 এর জন্য তুমি লিখতে পারো I1এর জন্য তুমি লিখতে পারো V1 VxZA I2 এর জন্য তুমি কি লিখতে পারো I2 হলো V1ZD এবং কারেন্ট I3 I3 হবে V1 V2ZB এবং V1 VxZAV1ZDV1 V2ZB0 তো এটা যেটা তুমি পেতে পারো নোড 1 এর ক্ষেত্রে অনুরূপভাবে নোড 2 এর জন্য V2 V1ZBV2ZEV2VYZC0 তো শেষমেশ তুমি কি পাবে তুমি শেষমেশ সেই সমীকরণগুলি পাবে যেগুলি স্লাইডে উল্লেখ করা আছে এখন তুমি কি করতে পারো তুমি সমস্ত চলরাশিগুলিকে পুনর্বিন্যাস করতে পারো যেমন V1 তুমি একসঙ্গে বসাতে পারো V2 এবং তারপর VX ও VY কে উভয় সমীকরণে এখন যদি তুমি জানো ZAZBZDZCZE এর মান তো তুমি বসাতে পারবে মানগুলি তাহলে এটা খুব সহজ সমীকরণ হবে কিছুক্ষেত্রে এই রূপে সমীকরণ লেখা একটু কঠিন তখন অন্য ভাবে তুমি কি করতে পারো তুমি ইম্পিডেন্স গুলিকে তুমি অ্যাডমিটেন্সে রূপান্তর করতে পারো যেটা হলো YA YA হলো এক ভাজিত ZA অনুরূপভাবে YB হলো এক ভাজিত ZB এবং YD হলো এক ভাজিত ZD তো তুমি কি লিখতে পারো তুমি অ্যাডমিটেন্সের রূপে সমীকরণটি লিখতে পারো যেটা তুলনামুলক সহজ এখন তুমি অজানা চলরাশির জন্য সমাধান করতে পারো যেগুলি হলো V1 ও V2 তো তোমার কাছে দুটি অজানা চলরাশি আছে এবং দুটি সমীকরণ আছে যেটা খুব সহজেই সমাধান করা যেতে পারে তো কারেন্টের সমীকরণ ভোল্টেজ সমীকরণকে বৃদ্ধি করছে প্রতিটি মুখ্য নোডে লেখা যেতে পারে প্রমান নোড বাদ দিয়ে সুতরাং তুমি লিখে ফেলেছো মুখ্য নোড 1 ও 2 এর জন্য এবং এখন প্রমান নোডের জন্য সমীকরণ লেখার প্রয়োজন নেই তো তুমি পেয়ে গেছো দুটি সমীকরণ এখন বর্তনীটির সমাধান করতে প্রয়োজনীয় সমীকরণের সংখ্যা হলো মুখ্য নোডের সংখ্যার থেকে এক কম তো এই চিত্রে মুখ্য নোড হলো 3 1 2 ও 3 সুতরাং প্রয়োজনীয় সমীকরণ সংখ্যা হলো তিনের থেকে এক কম সুতরাং তোমার প্রয়োজন তিনটি সমীকরণ বর্তনীটিকে সমাধান করতে এবং তুমি পেয়ে গেছো সেই তিনটি সমীকরণ তো এই সমীকরণগুলির সাহায্যে তুমি বর্তিনীর নোড ভোল্টেজ সমাধান করতে পারো যেখানে নোড ভোল্টেজ চলরাশি হিসাবে আছে সুতরাং একটি উদাহরণ নেওয়া যাক যাতেকরে তোমাদের ধারণাটি পরিস্কার হয় নিচের চিত্রে দেখানো বর্তনীটির জন্য আমাদের নির্ণয় করতে হবে ভোল্টেজ VAB তো ভোল্টেজ VAB মানে VA VB তো যদি তুমি B কে প্রমান নোড ধরো তাহলে সেটার ভোল্টেজ হবে শূন্য ডিগ্রী সুতরাং শূন্য ভোল্টে ও VAB ভোল্টেজ হবে খুব সহজ ভাবেই A নোডের ভোল্টেজ তো তুমি কিভাবে সমাধান করবে তোমাকে আবার বের করতে হবে মুখ্য নোডগুলি তো মুখ্য নোডগুলি কি কি এখানে মুখ্য নোডগুলি হলো 1 ও B কারণ এই নোডগুলিতেই শাখাগুলি মিলিত হচ্ছে তো তুমি মুখ্য নোডগুলি পেয়ে গেছো এখন এগুলির মধ্যে শুধুমাত্র একটি নোডাল সমীকরণ প্রয়োজন কারণ তুমি B কে প্রমান নোড হিসেবে গণ্য করেছো তো তোমাকে একটি সমীকরণ লিখতে হবে নোড 1 এর ভোল্টেজকে সমাধান করতে যেটা হলো V1 তো যদি তুমি কির্শফের কারেন্ট সূত্র Kirchhoff's Current Law প্রয়োগ করো নোড 1 এ তখন কি হবে এই কারেন্টটি হলো IY এটা হলো IX এবং এই কারেন্টটি হলো I এখন যদি তুমি লেখো I কারেন্ট ভিতরে যাচ্ছে এবং IX ও IY কারেন্ট বাইরে বেরিয়ে আসছে তো I হবে IXIY এর সঙ্গে সমান এখন কি করতে হবে এখন কারেন্টের মান লিখতে হবে নোড ভোল্টেজের রূপে তো IX এর জন্য মানটি কি এটা হলো সেই নোডটি যেটা তুমি ইতিমধ্যে প্রমান নোড হিসেবে গণ্য করেছো তো IX হবে V1 ভাজিত 16 ওহম রোধ অনুরূপভাবে Iy এর জন্য কি লিখতে পারো তুমি লিখতে পারো V1 ভাজিত ঐ শাখার মোট ইম্পিডেন্স তো এখন ইম্পিডেন্স কি এটা হলো ইম্পিডেন্স তো এটা হলো 4 এটা হলো ইনডাকটেন্স তো তুমি লিখতে পারো j3 তো কারেন্ট IY কি হবে এটা হবে V1 ভাজিত 4 j3 এবং এটা হবে উদাহরণে প্রদত্ত কারেন্টের মানের সঙ্গে সমান তো এখন তোমাকে কি করতে হবে তোমাকে শুধু এটাকে সমাধান করতে হবে কারণ সেখানে একটি মাত্র অজানা আছে এবং তুমি একটি সমীকরণ পেয়েছো সমাধান করার জন্য তুমি শুধুমাত্র V1 কে বাইরে এনে সমাধান করলে পায়ে যাবে V1 এর মান যেটা হলো 791 সঙ্গে কোণ হবে 2834 ডিগ্রী তো তুমি V1 এর মান পেয়ে গেছো কিন্তু তোমার উদ্দেশ্য হলো VA এর মান বের করা তো তুমি কি করবে তোমাকে প্রথমে IY কারেন্টের মান বের করতে হবে IYV14j3 এখন আমাদের দেখতে হবে এই নির্দিষ্ট অংশের মধ্যে ড্রপ কত যেটা হলো A ও B এর মধ্যে তুমি কি করবে তুমি প্রয়োগ করবে ওহমের সূত্র Ohms law এবং যা কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটা হলো IY এবং রোধ 4 এর গুনফল হবে নোড A এর ভোল্টেজ তো VAB কি হবে IY4 যেটা হলো রোধ তুমি IY এর মান বসাবে যেটা হলো V14j3 V1 যেটা তুমি এখুনি বের করেছো সেটা হলো 791∠2834◦ 5∠3687◦ 633∠−853◦ V সুতরাং এটা তুমি খুব সহজেই সমাধান করতে পারো এবং মান বের করতে পারো পরবর্তীতে আরও একটা উদাহরণ নেওয়া যাক যদি তোমাকে প্রশ্ন করা হয় নোডাল বিশ্লেষণ ব্যবহার করে কোনো নেটওয়ার্কের কোনো শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো যেটা চিত্রে দেওয়া আছে তো তুমি কি দেখতে পারো এখান থেকে তুমি দেখতে পারো সেখানে দুটি মুখ্য নোড আছে সেটা হলো নোড 1 ও নোড 2 নোড 2 কে তুমি প্রমান নোড হিসাবে ধরতে পারো তো তোমাকে প্রথমে বের করতে হবে V1 এর মান যখন তুমি V1 এর মান বের করে নেবে তুমি তখন খুব সহজেই কারেন্টের মান বের করতে পারবে যেটা হলো I1 I2 ও I3 এখানে I1 I2 ও I3 কারেন্টগুলিকে নোড 1 এর সাপেক্ষে বহির্মুখী ধরা হয়েছে তো তুমি লিখতে পারো I1I2I30 এখন তোমাকে I1 I2 ও I3 এর মান বসাতে হবে I1 কি I1V1 100∠0°25 I2V120 I3V1 50∠90°10 এখন তুমি যদি সমাধান করো তাহলে কি পাবে তুমি V1 এর মান পাবে যেটা হলো 3370∠5134° তো তুমি পেয়ে গেছো V1 এর মান এখন V1 এর মানকে বসাতে হবে I1 I2 ও I3 তে এবং যখন তুমি মান বসাবে তুমি কারেন্টের মান পেয়ে যাবে ঠিক তো এক্ষেত্রে এইভাবে তুমি শাখা কারেন্টের মান বের করতে পারবে এবং বর্তনীটিকে সমাধান করতে পারবে এখন আরও একটা উদাহরণ নেওয়া যাক এক্ষেত্রে নোড ভোল্টেজ নির্ণয় করতে হবে কিন্তু উৎসগুলির মধ্যে একটি স্বাধীন কারেন্টের উৎস এবং অপরটি নির্ভরশীল কারেন্টের উৎস তো এক্ষেত্রে যখন তোমার কাছে নির্ভরশীল ও স্বাধীন কারেন্টের উৎস আছে তখন তুমি কিভাবে বর্তনীটিকে সমাধান করবে আগের উদাহরণে আলোচিত পদ্ধতিটিকেই অনুসরন করতে হবে তোমাকে প্রথমে মুখ্য নোডগুলি বের করতে হবে তো এক্ষেত্রে মুখ্য নোডগুলি কি কি এক্ষেত্রে এইটা হলো মুখ্য নোড কারণ এখানে 1 2 ও 3 শাখাগুলি যুক্ত হয়েছে নোড 2 ও মুখ্য নোড কারণ তিনটি রোধই এখানে যুক্ত হয়েছে নোড 3 ও হলো মুখ্য নোড কারণ এখানে দুটি রোধ ও একটি নির্ভরশীল কারেন্টের উৎস যুক্ত আছে এবং 0 হলো মুখ্য নোড কিন্তু এটা প্রমান নোড তো আমরা এটাকে প্রমান নোড হিসাবে গণ্য করেছি এবং এখন আমরা বর্তনীটি সমাধান করার চেষ্টা করবো তুমি নোড 1 থেকে কি পাবে নোড 1 এর ক্ষেত্রে কারেন্টের মান মনে করা যাক ix এটা হলো I এবং এটাকে তুমি আরও একটি নোড ধরতে পারো যেমন I1 তো কি হবে তুমি লিখতে পারো 3 অ্যাম্পিয়ার কারেন্ট ভিতরে আসছে এবং I1ও ix কারেন্ট বেরিয়ে যাচ্ছে তো তুমি লিখতে পারো I1ix এখন যে মানটি তুমি কারেন্টের রূপে লিখেছো সেটাকে ভোল্টেজের রূপে লিখতে তুমি কি করবে তুমি নোড ভোল্টেজগুলির মান নির্দিষ্ট করেছো যেমন V1V2V3 তারমানে তোমার তিনটি সমীকরণ লাগবে সমাধান করতে কারণ এখানে তিনটি অজানা আছে V1V2V3 তো যখন তুমি I1 কে V1 এর রূপে লিখবে তখন কি লিখতে পারো I1 V1 V34 এবং ix V1 V22 অন্য একটি সমীকরণ যেটা তুমি পেতে পারো সেটা হলো 3V1 2V2 V312 তো এই সমীকরণগুলি তুমি পেতে পারো যখন তুমি নোড 1 এ KCL প্রয়োগ করবে অনুরূপভাবে নোড 2 এর জন্য তুমি লিখতে পারো ix ভিতরে যাচ্ছে এবং I2 ও I3 বেরিয়ে আসছে তো ix হবে I2I3 এর সঙ্গে সমান ixV1 V22 I2 V2 V38 এবং I3V24 তো যখন তুমি সমাধান করবে তুমি আরও সমীকরণ পেবে V1V2V3 এর রূপে অনুরূপভাবে নোড 3 এর ক্ষেত্রে তুমি লিখতে পারো I2I1 যেহেতু এটা নিম্নগামী তো তুমি লিখতে পারো এটা বেরিয়ে আসছে এইদুটি নোডের ভিতরে যাচ্ছে তো তুমি লিখতে পারো 2ixI2I1 ঠিক কিন্তু ix V1 V22 তো তুমি শুধু নির্ভরশীল উৎসে এই মানটিকে বসালে পাবে 2ix 2V1 V22 এবং তারপর I1 V1 V34 ও I2 V2 V38 তো তুমি পেয়ে গেলে আরও একটি সমীকরণ নোড 3 এর জন্য এখন তোমার কাছে তিনটি অজানা V1V2 ও V3 এবং তিনটি সমীকরণ যেগুলি হলো 3V1 2V2 V312 and 4V17V2 V30 ও 2V1 3V2V30 এখন তোমার কাছে তিনটি সমীকরণ তিনটি অজানা যদি তুমি এই তিনটি সমীকরণগুলিকে সমাধান করো তুমি পেয়ে যাবে V1V2 ও V3 এর মান সুতরাং যে নোড ভোল্টেজগুলি প্রশ্নে ছিলো সেগুলি এইভাবে নির্ণয় করা গেলো সুতরাং এর সাহায্যে তুমি যেকোনো সমীকরণ যেকোনো বর্তনী সমাধান করতে পারো নোডাল বিশ্লেষণের মাধ্যমে তো এই সপ্তাহে আমরা আলোচনা করলাম নোড ভোল্টেজ নোডাল বিশ্লেষণ এবং মেশ বিশ্লেষণ সম্পর্কে তো যখনই তুমি দেখবে তোমাকে কোনো বর্তনীর উপাদানগুলি বের করতে হচ্ছে কারেন্টের রূপে তখন তুমি মেশ বিশ্লেষণ ব্যবহার করতে পারো এবং যখন তোমাকে নোড ভোল্টেজ বের করতে বলা হচ্ছে তখন তুমি ব্যবহার করতে পারো নোডাল বিশ্লেষণ সুতরাং যদি তুমি দুটি বিশ্লেষণকে তুলনা করো তাহলে বুঝতে পারবে মেশ বিশ্লেষণ নির্ভর করে আছে কির্শফের ভোল্টেজ সূত্রের উপর এবং নোডাল বিশ্লেষণ নির্ভর করে আছে কির্শফের কারেন্ট সূত্রের উপর কিন্তু কিছুক্ষেত্রে তোমার কির্শফের দুটি সূত্রই কাজে লাগতে পারে বর্তনী সমাধান করতে যেমন ভোল্টেজ সূত্র সাথে সাথে কারেন্ট সূত্র এর সঙ্গে আমরা আজকের ক্লাস শেষ করলাম পরবর্তী সপ্তাহে আমরা বিভিন্ন নেটওয়ার্ক সূত্র সম্পর্কে আলোচনা করবো ধন্যবাদ